প্রতিবিম্ব পদ্ধতি ২ বিন্দু আধান যেটি ভুমি সংযুক্ত ধাতব সমতল ও ভুমি সংযুক্ত ধাতব গোলকের সামনে অবস্থিত আগের পাঠক্রমে আমরা সমাধানের অনন্যতা ব্যবহার করে বিভব গণনা করেছি একটি আধানের জন্য যেটি একটি ভুমি সংযুক্ত ধাতব পৃষ্ঠ বা ধাতু বা পৃষ্ঠের সামনে রাখা অথবা যার বিভব সমান 0 আমরা দেখেছিলাম যে একটি আধান q যেটি একটি পৃষ্ঠের সামনে রাখা তার বিভব গণনা করা যায় আরেকটি ঋণাত্মক আধান মাইনাস q কে পৃষ্ঠের সামনে রেখে যেটি ও পৃষ্ঠ থেকে Z দূরত্বে অবস্থিত অর্থাৎ উভয় আধান পৃষ্ঠের সম দূরত্বে আমরা পৃষ্ঠের ওপর আধান ঘনত্ব ও গণনা করেছিলাম আর সেটা ছিল q বাই 2 পাই z0 বাই s স্কয়ার যোগ z0 স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 এবার এই আধানের ওপর বল কত হবে যদি তাকে একটি ধাতব পৃষ্ঠের সামনে রাখা হয় সে নিশ্চই এই ঋণাত্মক আধান দ্বারা আকর্ষিত হবে যা ওই পৃষ্ঠের ওপর আবেশিত হয়েছে এই সবটাই গণনা করা যাবে সরাসরি এই q এর মাধ্যমে আসলে যা হয় তা হল আধান q এর ওপর বলের গণনা করতে আমরা এই দুটি আধানের মধ্যে বলের গণনা করি অর্থাৎ আধান নিজে ও তার প্রতিবিম্ব অতএব বল হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q স্কয়ার বাই z0 স্কয়ার এই বল কিন্তু আকর্ষক এবার আমরা z একক ভেক্টর কে মাইনাস চিহ্ন সমেত এখানে লিখি লক্ষ্য করো এটা হয়ে যায় 1 বাই 4z0 স্কয়ার আমি এবার এটাকে অনুশীলন হিসেবে তোমাদের দিয়ে দেব তোমরা গণনা করবে q এর ওপর আবেশিত আধান ঘনত্ব সিগ্মা s দ্বারা সৃষ্ট বল ও দেখাবে যে তার সমান আধান q এর বিভব কত হবে আমাদের আছে একটি আধান q ও একটি প্রতিবিম্ব আধান মাইনাস q আছে দূরত্ব z0 এ z0 আমি কি বিভব সমান লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 q স্কয়ার বাই 2z0 এটি যেহেতু দুটি আধানের মধ্যে বিভব শক্তি উত্তর হল না এর একটি খুব সাধারণ কারণ আছে কারণ টি হল মনে করো আমরা যখন একটি প্রদেয় আধান বন্টনের জন্যও বিভব গণনা করি আমরা লিখি ইন্টিগ্রেশান রো r প্রাইম বাই r মাইনাস r প্রাইম গুণ 1 বাই 4 পাই এপসাইলন 0 আর তা হল একটি আধান কে অসীম থেকে সেই বিন্দু তে আনতে করা কাজ আধান ঘনত্ব যদি স্থির থাকে তা পাল্টায় না যদিও লক্ষ্য করো প্রতিবিম্ব আধান এর ক্ষেত্রে সমস্যা টি হল আধান হয় ভেতর দিকে আসে বা বাইরের দিকে যায় আধান ঘনত্ব সিগমা z0 এর ওপর নির্ভর করে যার ফলে আমি এই সুত্র টি সরাসরি ব্যবহার করতে পারিনা এই সুত্র টি এই সুত্র টি ব্যবহার করলে আমি উত্তর পাই যাতে থাকে রো ডেল্টা ফাংশান এর রূপে থাকে এই ক্ষেত্রে আমাকে বিশদভাবে সম্পন্ন কাজ গণনা করতে হবে তাহলে চল আধান q কে z0 থেকে অসীমে নিয়ে যেতে করা কাজের হিসেব করা যাক সেই সম্পন্ন কাজ W হবে বিভব পার্থক্য আধান টির জন্য যখন সে অসীমে আছে বিয়োগ z0 তে V তাহলে এর গণনা করা যাক আধানটির ওপর বল হল মাইনাস z 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই 4z স্কয়ার এটি যদি z দূরত্বে থাকে আমাদের দ্বারা প্রদত্ত বল হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 z এর দিকে q বাই 4z স্কয়ার তাই আমাদের দ্বারা করা কাজ সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 এই হল q স্কয়ার ইন্টিগ্রেশান 1 বাই 4z স্কয়ার dz z0 থেকে ∞ অবধি আর তা আমাদের দেবে 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই 4 z0 এটি হল অসীমে বিভবের মান বিয়োগ Z 0 তে বিভবের মান অসীমে বিভব 0 ধরে নিয়ে আমি পাবো V Z 0 সমান মাইনাস q স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 1 বাই 4 z0 তাই এটি 1 বাই 2 z0 নয় q বাই 4 z0 একেই বলা হয় প্রতিবিম্ব বিভব তাই বিভব V Z হল Z দূরত্বে একটি ভুমি সংযুক্ত সমতল বা ধাতু যার নিজের বিভব 0 আধান q এর বিভব শক্তি হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q স্কয়ার বাই 4 z0 ও এরই নাম প্রতিবিম্ব বিভব আমি আবার গুরুত্ব দিয়ে বলছি যে এটি কিন্তু ইলেক্ট্রস্ট্যাটিক বিভবের সমান নয় যা আমরা দুটি আধানের মধ্যে গননা করি যারা 2 Z দূরত্বে অবস্থিত কারণ এই ক্ষেত্রে যখন আমি আধান টি সরাই পরীক্ষণ আধান টি যা এই ক্ষেত্রে q আধান বন্টন টিই কিন্তু পালটে যায় তাহলে আমরা হিসেব করেছি একটি আধানের বিভব ও তার ওপর সৃষ্ট বল প্রতিবিম্ব আধান দ্বারা আমরা পৃষ্টতল আধান ঘনত্ব ও আগেই গননা করেছি আমি চাই তোমরা সিগমা S এর জন্য বিভব গননা করো z0 তে অবস্থিত আধান টির জন্য ও দেখ ফলাফল কি হয় একটি সম্পর্কিত সমস্যা যা প্রতিবিম্ব পদ্ধতি দ্বারা সমাধান করা যায় হল একটি গোলক নিয়ে গননা করা ধরা যাক একটি ধাতব গোলক নিলাম ও তাকে ভুমির সঙ্গে যুক্ত করে দিলাম যার অর্থ তার বিভব 0 এবার তার কেন্দ্র থেকে d দূরত্বে একটি আধান রাখা হল এই ক্ষেত্রেও আমি আরেকটি আধান খুঁজে পেতে পা্রি যা আগ্রহ অঞ্চলের বাইরে এই ক্ষেত্রে যেই অঞ্চলে আমার আগ্রহ তা গোলক টির বাইরে তাই আমি ধাতব গোলক টির ভেতরে একটি আধান খুঁজে পেতেই পারি যা সিমানা শর্ত সন্তুষ্ট করে কিন্তু এখানে সীমানা শর্ত কি অসীমে বিভব ০ V ∞0 আমি যদি একে কেন্দ্র বা মুল বিন্দু ধরি r সমান R এ বিভব 0 যদি R গোলক টির ব্যসার্ধ হয় V rR0 আমি যদি আরেকটি আধান খুঁজে পেতে পারি যে q এর বিভবের সঙ্গে মিলিত হয়ে দুটি সীমানা শর্তই সন্তুষ্ট করতে পারে আমি আমার সমাধান পেয়ে যাব কারণ সেটিই হবে অনন্য উত্তর তাই চেষ্টা করে দেখা যাক যে যদি আমি ভেতরে একটি আধান রাখি কেন্দ্রের রেখা বরাবরযেটি কেন্দ্র ও আধান q টি কে জোড়ে একটি আধান q প্রাইম আর দেখি যে তাহলে দুটি সীমানা শর্তই সন্তুষ্ট হয় কি না তাহলে r ভেক্টর এ বিভব V লিখে নেওয়া যাক আমি দিক হিসেবে z দিক ধরে নেব তোমরাও কল্পনা করে নাও যে এই দিক টা z দিক না পারলে আমি তোমাদের আরেকটি ছবি এঁকে দেখাই এখানে আমি এই দিকে নিলাম z দিক ও এই আধান q কে বাইরের দিকে কেন্দ্র থেকে d দূরত্বে রাখলাম আরেকটি আধান q প্রাইম কে রাখলাম কেন্দ্র থেকে d প্রাইম দূরত্বে কেন্দ্রের রেখা বরাবরযেটি কেন্দ্র ও আধান q টি কে জোড়ে বা z দিকে তখন V r কে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই মড r বিয়োগ d Z এ অর্থাৎ আধান q এর জন্য বিভব ও তার প্রতিবিম্ব আধান এর জন্য বিভব যাকে আমি লিখব অন্য রঙ দিয়ে হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q প্রাইম বাই r বিয়োগ d প্রাইম Z আমি একে রেখেছি একটি ভিন্ন দূরত্বে কিন্তু ধাতব গোলক টির ভেতরে যাতে বাইরের অঞ্চলে পোয়াসোঁ সমীকরণ একই থাকেr মাইনাস d Z সমান হল r স্কয়ার যোগ d স্কয়ার বিয়োগ 2 r d কস থিটা r বিয়োগ d প্রাইম z এর স্কয়ার রুট একই ভাবে r স্কয়ার যোগ d প্রাইম স্কয়ার বিয়োগ 2 r d প্রাইম কোসাইন থিটার স্কয়ার রুট থিতা একই থেকে যায় কারণ দুটি আধানই z অক্ষের ওপর আছে তাহলে এবার r এ বিভব V লিখি 1 বাই 4 পাই এপসাইলন 0 কে বাইরে রেখে q বাই r স্কয়ার যোগ d স্কয়ার বিয়োগ 2 d r কোসাইন থিটার স্কয়ার রুট যোগ q প্রাইম বাই r স্কয়ার যোগ d প্রাইম স্কয়ার বিয়োগ 2 r d প্রাইম কোসাইন থিটার স্কয়ার রুট এই আধান গুলি কে সৃষ্টি করতে আমায় কিছু কৌশল এর সাহাজ্য নিতে হবে যদিও এই আধান গুলি কে এই ভাবেও সৃষ্টি যায় যে দুটি ভিন্ন আধান দেখলাম ও একটি এমন সমতল খুঁজে নেওয়া হল যার বিভব 0 আমি এখানে একটু অন্য রকম কৌশল করব আমি লিখব 1 বাই 4 পাই এপসাইলন 0 এখানে r কে বাইরে রাখলাম ভেতরে থাকল 1 যোগ d বাই r স্কয়ার বিয়োগ d বাই r কোসাইন থিটা টু দি পাওয়ার 1 বকি 2 যোগ q প্রাইম আমি d প্রাইম কে বাইরে রাখলাম d প্রাইম 1 যোগ r বাই d প্রাইম স্কয়ার বিয়োগ 2 r বাই d প্রাইম কোসাইন থিটার স্কয়ার রুট আমি যা করতে চাই তা হল আমি চাই মডুলাস r সমান R এ V সমান 0 হোক তাই মডুলাস r সমান R নিই যার মানে হল r সমান R এবার বিভব লিখি মডুলাস r সমান R এ V সমান হল 1 বাই 4 পাই এপসাইলন 0 q বাই r 1 যোগ d বাই r স্কয়ার বিয়োগ 2 d বাই r কস থিটা টু দি পাওয়ার 1 বাই 2 যোগ q প্রাইম বাই d প্রাইম 1 যোগ R বাই d প্রাইম স্কয়ার বিয়োগ 2R বাই d প্রাইম কস থিটা ও এই সবটাই আমি চাই যে 0 হোক

আমি এটা নিশ্চিত বলতে পারি যে আমি যদি q বাই R সমান q প্রাইম বাই d প্রাইম নিই সামনে মাইনাস চিহ্ন সমেত ও এও ধরে নিই যে d বাই R সমান R বাই d প্রাইম আমি পাবো দুটি অজানা রাশি q প্রাইম ও d প্রাইম এর জন্য দুটি সমীকরণ সেখান থেকে আমি পাবো d প্রাইম সমান R স্কয়ার বাই d যেটি অবশ্যই R এর থেকে ছোট কারণ d R এর থেকে বড় ও q প্রাইম সমান মাইনাস q R বাই d তাহলে আমি যা পেলাম তা হল আমার কাছে যদি এই গোলক টি থাকে যা ভুমির সঙ্গে যুক্ত ও তার কেন্দ্র থেকে d দূরত্বে আমি যদি একটি আধান q রাখি ও আরেকটি আধান q প্রাইম রাখি এটি হল q ও q প্রাইম সমান মাইনাস q R বাই d q−q Rd যেখানে R হল ব্যাসার্ধ এ সাথে যোগ করি দূরত্ব d প্রাইম যার মান R স্কয়াত বাই d dR2 d তাহলে পৃষ্ঠের ওপর V হবে 0 আর অসীমে অর্থাৎ r সমান ∞ তে V সমান 0 তাহলে আমরা আধান গুলির সমাহার পেলাম যা সীমানা শর্ত সন্তুষ্ট করে ও এই অঞ্চলে গোলক এর বাইরে ডেল স্কয়ার V সমান মাইনাস q বাই 4 পাই এপসাইলন 0 ডেল্টা r বিয়োগ এই ভেক্টর এটি যদি z অক্ষে হয় তো এ হয় dz আমরা তাহলে আধান গুলির সমাহার পেয়ে গেছি যা পোয়াসোঁ সমীকরণ সন্তুষ্ট করে বাইরের অঞ্চলে সীমানা শর্ত গুলিও সন্তুষ্ট করে এই সমাধান আমরা পেয়ে গেছি অর্থাৎ এই ক্ষেত্রে বিভব V r হবে আধান q এর জন্য V যোগ V q প্রাইম আমি যা তোমাদের বোঝাতে চাইলাম তা হল এই সমাধানের অনন্যতা ব্যবহার করে আমরা প্রদেয় ক্ষেত্রে গণনা করতে পারি যেমন আমরা দুটি উদাহরণের জন্য করেছি একটি ভুমি সংযুক্ত ধাতব সমতলের সামনে আধান ও একটি ভুমি সংযুক্ত গোলক বা ভুমি সংযুক্ত ধাতব গোলক এর সামনে আধান আমরা যে আধান এর সমাহার খুঁজে পেতে পারি যা সীমানা শর্ত ও সঠিক পোয়াসোঁ সমীকরণ সন্তুষ্ট করে তার থেকেই আমরা পাই সেই পরিস্থিতির সঠিক সমাধান তোমাদের জন্য আমি প্রশ্ন হিসেবে দিলাম আমার আগে করা সমতল পৃষ্ঠের আধান যা একটি সমতল পৃষ্ঠের সামনে রাখা এটির সমাধান বের করার চেষ্টা করবে ও এসাইনমেন্ট হিসেবে সেটাই জমা দেবে